নমস্কার এই শ্রেণিতে আমরা ন্যানোটেকনোলজির দিকে নজর দেব এবং সুনির্দিষ্ট দিকটি দেখব যা হল ন্যানোটেকনোলজির ঐতিহাসিক দিক আপনি সম্ভবত অবগত যে শেষ 20 বছর ধরে ন্যানোটেকনোলজির অনেকগুলি কথা হয়েছে যা 30 বছরের কাছাকাছিও হতে পারে আমি আপনাদের সেই প্রসঙ্গে কিছু তথ্য দেখাব সুতরাং যদি গবেষকরা বলেন যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যারা 80 এর দশকের গোড়ার দিকে শিক্ষার্থী বা গবেষক ছিলেন এবং তারপরে তারা এখন অনুষদের সদস্য হতে যান আপনি যদি তাদের 80 এর দশকে জিজ্ঞাসা করেন যে 1980 সালে ন্যানোটেকনোলজির কোনও সুনির্দিষ্ট উল্লেখ ছিল না উদাহরণস্বরূপ ন্যানোটেকনোলজির উল্লেখযোগ্য ক্ষেত্র বা এমন একটি অঞ্চল ছিল না যাতে লোকেরা গবেষণা চালিয়ে যেতে পারত যেখানে নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে যেমনটি আমি আমাদের পূর্ববর্তী ক্লাসে উল্লেখ করেছি যে আজ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কাজ করছেন এমন একজন ব্যক্তির সাথে দেখা করা আপনার পক্ষে প্রায় অসম্ভব যিনি ন্যানোম্যাটরিয়ালসের ক্ষেত্রেও কিছু কাজই করছেন না সুতরাং এটি 30 বছরের ব্যবধানে গবেষণার ক্ষেত্রে একটি নাটকীয় রূপান্তর এবং এটি একবারে এমনভাবে ঘটে যা পুরোপুরি নতুন একটি ক্ষেত্র খুলে দেয় এবং প্রত্যেকে এই ক্ষেত্রে পদক্ষেপে একটি উল্লেখযোগ্য মূল্য দেখে সুতরাং গত ৩০ বছর বা তারও বেশি সময় ধরে এটি ঘটেছেকিন্তু একই সাথে এটি হয় সুতরাং আপনি যদি জনপ্রিয় লিটারেচারের দিকে লক্ষ্য করেন তবে এটি প্রদর্শিত হবে যে ন্যানোটেকনোলজি এই 30 বছরের সময়কালের মধ্যে সীমাবদ্ধ যা আপনি শোনেন তবে প্রকৃতপক্ষে আপনি যদি মানুষের ব্যবহৃত মেটেরিয়ালগুলির ইতিহাসের দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন যে এটি খুব আকর্ষণীয় গল্প যা বহু শতাব্দী পিছনে ফিরে আসে এবং ন্যানোটেকনোলজি আমাদের বহু শতাব্দী ধরে এমন অনেক কিছুতে একটি লুকানো দিক ছিল এবং আজ আমরা কিছুটা দৃষ্টিকোণে এই পুরো গল্পটি রাখার চেষ্টা করব তবে শুরু করতে আসুন প্রথমে দেখা যাক কেন ন্যানোটেকনোলজির ক্ষেত্রে আমাদের আগ্রহ থাকা উচিত সুতরাং এটির সাথে শুরু করার জন্য আমাদের আজকের শ্রেণীর শিক্ষার উদ্দেশ্যগুলি হল ন্যানোটেকনোলজির প্রাথমিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া যা এমন কিছু যা হয়তো আমি বলেছি খুব কম সংখ্যক লোকই আছে যারা এটি সম্পর্কে পরিচিত তারপর আমরা ন্যানোটেকনোলজির আধুনিক আবিষ্কারও দেখব এবং আমি আবিষ্কার শব্দটিকে উদ্ধৃতির মধ্যে রেখেছি কারণ যেহেতু আমি বলেছিলাম এই ক্ষেত্রটি মানুষের চারপাশে ছিল কেবল সচেতনভাবে বুঝতে পারেনি যে এটি এমন একটি বিষয় যা খুব আকর্ষণীয় খুব আলাদা এবং আরও এবং আজকের ক্লাসটি দেখলে আপনি আমার অর্থ বুঝতে পারবেন এবং তাই কয়েক বছর আগে ন্যানোটেকনোলজির একটি নির্দিষ্ট আবিষ্কার হয়েছিল যদিও এটি বেশ দীর্ঘ সময়ের জন্য আশেপাশে ছিল এই ক্ষেত্রে সব কী মাত্রায় চলেছে সে সম্পর্কে আপনাকে একটি ধারণা দেওয়ার জন্য ন্যানোটেকনোলজির ক্ষেত্রে সাম্প্রতিক কাজের পরিমাণের একটি পর্যালোচনা সহ আমরা এই শ্রেণীর সমাপ্তিটিও খুঁজে পাব এবং এই ক্ষেত্রে লোকেরা যে পরিমাণে কাজ করে চলেছে আমি মনে করি কিছু সংখ্যা এটি বেশ নাটকীয়ভাবে সামনে আনবে সুতরাং আমরা আজকের ক্লাসে এটিই করব তবে আমি যেমন বলেছি আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব যে কেন লোকেরা ন্যানোটেকনোলজির বিষয়ে চিন্তা করছে এটি করার জন্য আমি একটি বিশেষ উদাহরণ নেব শেষ ক্লাসে আমি যেমন বলেছিলাম মাইক্রোস্কোপিক স্কেলে আমরা যে ঘটনাগুলি পরিমাপ করি কিছু যেমন কন্ডাক্টিভিটি চৌম্বকীয় বৈশিষ্ট্যসমূহ যান্ত্রিক শক্তি এমন অনেক বৈশিষ্ট্য যা আমরা পরিমাপ করি বিভিন্ন মেটেরিয়াল এর ক্ষেত্রে এবং তারপর আমরা তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে লাগাই এদের মধ্যে অনেক বৈশিষ্ট্য কেমন আকারের স্কেলে হয় যা নমুনাটির আকারের থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা সুতরাং আপনার কাছে একটি নমুনা থাকতে পারে যা আপনি হাতে ধরে রেখেছেন যেটার কিছু দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা থাকতে পারে যেটা আপনি শারীরিকভাবে হাতে ধরতে পারেন কিন্তু তার বৈশিষ্ট্য পরিমাপ করতে হতে পারে খুব ছোট স্কেলে হয়তো পারমাণবিক স্তরে যেমনহয়ত ধরা যাক একশতটি পরমাণুর বা হয়তো হাজারটি পরমানুর স্তরে ইত্যাদি সুতরাং এরকম একটি ব্যাপার তাই ওই স্কেলে এমন কিছু ঘটনা ঘটছে যেটি প্রভাবিত করছে বৈশিষ্ট্যকে যা মাইক্রোস্কোপিক নমুনায় আপনি পরিমাপ করছেন সুতরাং এটা বোঝা যে যদি আপনি ওই স্কেলে মেটেরিয়াল টি কে পরিচালনা করা শুরু করেন তাহলে আপনি তার বৈশিষ্ট্য কে প্রভাবিত করা শুরু করবেন ওই বৈশিষ্ট্যের বাহ্যিক রূপ কে প্রভাবিত করা শুরু করবেন সুতরাং তাই বৈশিষ্ট্যটি নিজেই মান পরিগ্রহণ করা শুরু করবে যাতে সে আগে অক্ষম ছিল এবং বলতে গেলে আপনি তাই এই ন্যানো এফেক্ট দেখেন কিন্তু স্কেল প্রভাব ফেলতে পারে এই ধারণাটিকে আরও পরিষ্কারভাবে আনার জন্য একটা উদাহরণ নেয়া যাক এবং আমরা তারপর বুঝতে পারবো যে কেন ন্যানোটেকনোলজিতে এই জিনিসটা হয় সুতরাং আমাদের কাছে একটি শিল্পীর একটি হাতি এবং একটি হরিণের অঙ্কন রয়েছে সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা আকারের প্রভাব দেখতে যাচ্ছি যেটা হল এমন কিছু যা ন্যানোটেকনোলজির একটি দৃষ্টিকোণ বৈশিষ্ট্যের উপর আকার এর প্রভাব তাই সাধারণভাবে আমি এই উদাহরণটি ব্যবহার করছি আপনাদের কে এই সত্যটি বোঝানোর জন্য যে সাধারণভাবে এইভাবেই আমরা একটি হাতি এবং একটি হরিণের পারস্পরিক আকার বোঝাতাম সুতরাং আমাদের প্রত্যাশা এই যে একটি হরিণ আমাদের থেকে কম লম্বা আমাদের থেকে বেটে এবং তাই আমরা সাধারণত একটি হরিণের দিকে দেখছি যেটা হল ধরা যাক 4 ফুট লম্বা সুতরাং কিছু মানসিক প্রত্যাশা আমাদের আছে যে ওটি হল চার ফুট লম্বা এবং তারপর যদি আপনি একটি হাতির কথা ভাবেন আপনি ভাববেন একটি অনেক বড় আকারের প্রাণীর কথা আমাদের উচ্চতার তিনগুণ প্রায় সুতরাং মোটামুটি 15 ফুট লম্বা সুতরাং এটির মতই কিছু আমরা দেখছি যা প্রায় 15 16 ফুট লম্বা বা তারও বেশি সুতরাং এটিই হলো আমাদের সাধারণ উপলব্ধি সুতরাং আমাদের এই প্রত্যাশা আছে সুতরাং এটা হল প্রায় 15 20 ফুট লম্বা সুতরাং মিটারে ধরা যাক তাই এটা হবে ধরুন প্রায় 5 মিটার লম্বা এবং হয়তো এটি তার থেকেও কম হয়তো 15 মিটার লম্বা এ রকমই কিছু একটা সুতরাং বিভিন্ন প্রাণী কী তা আমাদের বোধগম্য এখন আপনি ধরুনএকটি সম্ভাব্যতা যেটা আমরা ভাবতে পারি যে এমন একটি পৃথিবী যেখানে এই দুটি প্রাণী স্কেলের হিসাবে হঠাৎ ইনভার্টেড হয়ে গেছে সুতরাং উদাহরণস্বরূপ আমি আপনাকে এই অঙ্কনে দেখাচ্ছি ধরা যাক একটি হরিণ আছে যেটা 5 মিটার লম্বা এবং হাতিটি এখন দেড় মিটার লম্বা সুতরাং আমাদের নিজেকে এখন এই প্রশ্নটি করতে হবে যে এই রূপান্তরের পেছনে এখানে কি কোন ভিত্তি আছে যা এই সমস্যাটি ঘটাচ্ছে সুতরাং অন্যভাবে বলতে গেলে হাতিটির আকারটি হঠাৎ ছোট হয়ে দেড় মিটার হয়ে গেলে কি সমস্যা হতে পারে সুতরাং এটির আসল আকারের প্রায় এক তৃতীয়াংশ বা আমরা হরিণটির স্কেল আনুপাতিকভাবে সব মাত্রায় 3 গুণ বাড়িয়ে দিলে সেটা প্রায় 5 মিটার উচ্চতায় দাঁড়ায় সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে এখানে একটি সমস্যা আছে যদি সমস্যা না থাকতো অবশ্যই তাহলে এখানে আলোচনা করার বেশি কিছুই থাকত না সুতরাং এখানে একটি সমস্যা আছে যদি থাকে তাহলে সমস্যাটা কোথায় সুতরাং বোঝার জন্য চলুন একটি ছোট হিসাব করতে কিছু মুহূর্ত ব্যয় করা যাক আমার অর্থ হল এই যে এটার খাদ্যের বা অন্য কোন জিনগত দিকের সাথে কোন কিছুই করার নেই Refer Time 0752 আমরা অনুমান করব যে এই সব জিনিসগুলিই উপলব্ধ যে উভয় স্কেলের প্রাণীই তাদের খাদ্য ও আরো কিছু উপলব্ধ করতে পারে সুতরাং আমরা এটির দিকে তাকাচ্ছি না এমনকি তারা তাদের শিকারিদের অনুরূপে কি প্রতিনিধিত্ব করছে আমরা তার দিকেও লক্ষ্য করছি না এগুলির সাথে সম্পূর্ণ সম্পর্কহীন আমরা সাধারণভাবে চেষ্টা করছি এটা বোঝার যে এই প্রাণীগুলির এই জঙ্গলে গঠনের আকারের সাথে কোন সমস্যা আছে কিনা যদি একটি প্রাণীর আকার আনুপাতিকভাবে বাড়ানো হয় বা অন্য প্রাণীটির আকার আনুপাতিকভাবে কমানো হয সুতরাং এটি হলো মূলত যা আমরা দেখার চেষ্টা করছি তাই এটা বোঝার জন্য একটা ছোট্ট গণনা করা যাক সুতরাং প্রাণীটির আকারকে সহজতর করার জন্য এটিকে ঘনক্ষেত্ররুপি একটি গঠন হিসেবে ভাবা যাক সুতরাং আপনার একটি দৈর্ঘ্য আছে একটি প্রস্থ আছে কিছুটা উচ্চতা এবং কিছুটা গভীরতা আছে তাই এখন দেখা যাক কি হয় যদি আমরা এটির তিনগুণ হওয়ার সম্ভাব্যতার ব্যাপারে বিবেচনা করি সুতরাং এখন আমরা এগুলিকে তিনগুণ বা দুইগুণ করি এখনকার জন্য ধরে নেওয়া যাক দুইগুণ করা হলো আমরা সব কিছুকে দুইগুণ করলাম সুতরাং আমি ওই ঘনক্ষেত্রের দৈর্ঘ্যকে দুইগুণ করেছি প্রস্থকে দুইগুণ করেছি উচ্চতাকে দুইগুণ করেছি সুতরাং কি হলো সুতরাং ঘনফলটি সমান দৈর্ঘ্য×প্রস্থ ×উচ্চতা সুতরাং এখন যদি আসল ঘনফলটি L×H×W হয় তাহলে নতুন ঘনফলটি সমান 2L×2H×2W অর্থাৎ 2 কিউবড L×H×W সমান 8 গুন L×H×W সুতরাং এটির ঘনফল তাই যদি আপনি একটি প্রাণী নেন এবং এটির দ্বিগুণ করে উচ্চতা বৃদ্ধি করেন এটির প্রস্থ বৃদ্ধি করেন এবং এটির দৈর্ঘ্য বৃদ্ধি করেন আপনি হঠাৎ খুঁজে পাবেন যে ওই প্রাণীটির ঘনফল বৃদ্ধি পেয়ে 8 গুণ হবে সুতরাং ঘনফল 8 গুণ বৃদ্ধি পেল ধরে নেন এটির ঘনত্ব ধ্রুবক এবং এটির মান হল ρ তাহলে এটির ওজন বৃদ্ধি পেয়ে হয় 8ρLHW তাই ওজন 8 গুণ বৃদ্ধি পেল সুতরাং এটি 8 গুণ বৃদ্ধি পেল তাই এখন দেখা যাক এটির প্রভাব কি সুতরাং এটি 8 গুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং এখন প্রাণীটির ওজনটি চারটি পা এর উপর নির্ভর সুতরাং এখানে চারটি পা আছে হাতিটির চারটি পা আছে হরিণটির চারটি পা আছে সুতরাং প্রাণীটির ওজন তার চারটি পা দিয়ে অবলম্বিত হবে যেহেতু আমরা আনুপাতিকভাবে প্রাণীটির আকার পরিবর্তন করেছি তাই পায়ের আকারটিও আনুপাতিকভাবে পরিবর্তিত হয়েছে সুতরাং আমরা যদি সবকিছুকেই দ্বিগুণ করি পায়ের আকারটিও দ্বিগুণ হয় সুতরাং ওজনটি কিভাবে ধারণ করা হচ্ছে ওজনটি পায়ের দ্বারা ধারণ করা হচ্ছে এবং আবশ্যিকভাবে ভারটি হাড়ের প্রস্থচ্ছেদের ওপর পড়ছে হাড়ের প্রস্থচ্ছেদ হল এমন যা প্রাণীটির সমস্ত ওজনটিকে ধারণ করে এবং নির্দিষ্টভাবে হাড়ের প্রস্থচ্ছেদের ওপরই সমস্ত স্ট্রেস গৃহীত হয় সুতরাং আপনি যদি একটি হাড় নেন এবং তার প্রস্থচ্ছেদের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি যা দেখবেন তা হল হাড়ের প্রস্থচ্ছেদটি পরিবর্তন হয়ে গেছে এবং যেভাবে পরিবর্তন হয়েছে তা হলো এটির L×W এখন হয়ে যায় 2L×2W সুতরাং তাই ক্ষেত্রফলটি চারগুণ বৃদ্ধি পেল সুতরাং ওজন 8 গুণ বৃদ্ধি পেলে এটাই হয় সুতরাং প্রস্থচ্ছেদটি বেড়ে চার গুণ হলো ওজন বেড়ে আটগুণ হলো তাই পায়ের স্ট্রেস দ্বিগুণ বাড়ল তাই হাড়ের স্ট্রেসও দ্বিগুণ বাড়লো আপনার 8 গুণ ওজন চারগুণ পায়ের প্রস্থচ্ছেদের ওপর পরল তাই হাড়ের স্ট্রেস দ্বিগুণ বেড়ে গেল সুতরাং অন্যভাবে বলতে গেলে আকারের বৃদ্ধি পেলে ওজনের বৃদ্ধি প্রস্থচ্ছেদের বৃদ্ধি থেকে অনেক বেশি হারে হয় এবং তাই স্ট্রেস বৃদ্ধি পায় সুতরাং এটি কেন গুরুত্বপূর্ণ এটি সাধারণভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের এই একটি ব্যাপারে জানায় যে যখন আপনি আকারের পরিবর্তন করেন এটা এমন কিছু নয় যার কোনো প্রভাব নেই তাই বিশেষত একটি হরিণের ক্ষেত্রে যদি আপনি আকারের বৃদ্ধি করতে থাকে এই হরিণটির ওজনের বৃদ্ধি এটির পায়ের প্রস্থচ্ছেদের বৃদ্ধি থেকে অনেক তাড়াতাড়ি হয় যতক্ষণ পর্যন্ত আপনি সমান অনুপাত বজায় রাখছেন সুতরা আপনি একটি হরিণ তৈরি করতে পারেন যেটি অনেক লম্বা এবং আপনি একটি উচ্চতা পর্যন্ত যেতে পারেন যার পর তার পায়ের হাড় আর তার ওজনের ভার ধারণ করতে পারেনা তাই হরিণের পা গুলি বাকল হতে থাকে তাই তারা বাকল হতে থাকবে এবং এক সময়ে ভেঙ্গে পড়বে সুতরাং হরিণের আকার বৃদ্ধি করা কার্যকরী নয় অন্যদিকে আপনি যদি হাতিটির আকার কমাতে থাকেন তাহলে হাতিটির ওজনের ভার বহন করার জন্য পা গুলি অনেক ভালো অবস্থানে থাকে কারণ পায়ের প্রস্থচ্ছেদ অনেক মন্থরগতিতে হ্রাস পায় অপরপক্ষে তার ওজনের হ্রাস অনেক তাড়াতাড়ি হয় সুতরাং তাই হাতিটির আকারের গাছ পাওয়া অন্য কাঠামোর সমস্যার সৃষ্টি করেনা কিন্তু হরিণের আকার বৃদ্ধি পাওয়া একটি কাঠামোর সমস্যার সৃষ্টি করে তাই আপনি যখন এমন কোন বাস্তব থেকে যান যা এইরকম অনুমানক পরিস্থিতি দেখায় যা ঠিক এরকমই সেক্ষেত্রে আমাদের হরিণটিকে বৃহত্তর ওয়াকারের করাই সমস্যা থাকে কিন্তু আমাদের হাতিটির আকার হ্রাস করায় কোন সমস্যা থাকে না সুতরাং আমি এখানে যেটা জানাতে চাইছি সেটা হল আকারের একটি আপাত প্রভাব আছে সুতরাং অভ্যন্তরীণভাবে কিছু ঘটছে যা আকার সম্পর্কিত এফেক্ট ঘটাতে পারে সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা প্রাণীটির আকার বৃদ্ধি করছি তখন যে দিকটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তা হল স্ট্রেস যা হাড় দ্বারা গৃহীত হচ্ছে এবং সেটা এমন কিছু নয় যা আমাদের কাছে আপাত সুতরাং আপনি ভাবুন আপনি প্রাণীটির আকার বৃদ্ধি করে যাচ্ছেন এবং সেটা সেভাবে ঘটছে না সেখানে একটি বাধকতা আছে যে একটি নির্দিষ্ট আকারের পর প্রাণীটি আর নিজেকে গঠনগতভাবে ধরে রাখতে পারবেনা এবং ঘটনাচক্রে আপনারা নিশ্চয়ই জানেন গুলিভার'স ট্রাভেলস Gulliver's travels নামক প্রখ্যাত গল্পটি সুতরাং সে ভ্রমণ করে এমন একটি জায়গায় যেখানে মানুষেরা খুব বেটে লিলিপুটগুলি সে অন্য আরও এক জায়গায় ভ্রমণ করে যেখানে অনেক জায়ান্ট থাকে সুতরাং সেই গল্পতে অনুমান ছিল এই যে মানুষ একই রকমের একি অনুপাতে হতে পারে সুতরাং বলতে গেলে সাধারণত কিন্তু আকারে খুব ছোট এবং আকারে খুব বড় এটা এমন কিছু নয় যা খুব কার্যকরী ভাবে কাজ করছে এবং আসলে বাস্তবেও মানুষ অনেক লম্বা হতে পারে যদি আপনি দেখেন এমন একজন যার উচ্চতায় ওয়ার্ল্ড রেকর্ড আছে ইত্যাদি আপনি তাদের ব্যাপারে কিছু লিটারেচার দেখুন আপনি দেখতে পাবেন তাদের আসলে হাড় এবং জয়েন্ট নিয়ে অনেক সমস্যা আছে সুতরাং এটাই হয় সুতরাং তাই এখানে সাইজ ইফেক্ট আছে যদিও এটি একটি উদাহরণ যেখানে আমি আপনাদের দেখাচ্ছি সাইজ ইফেক্ট শুধুমাত্র লার্জ স্কেলে কিন্তু এটি আমাদের এই ধারণা সম্পর্কে জানায় যে আপনি যদি আকার হ্রাস করেন আপনি নাটকীয়ভাবে আকার পরিবর্তন করেন আপনি বৈশিষ্ট্যে বা নমুনাতে নিজেকে কেমন প্রদর্শিত করে বা নমুনাটি আপনার জন্য একটি ভিন্ন পদ্ধতিতে কি করতে পারে ইত্যাদিতে প্রভাব ফেলবেন সুতরাং এটার জন্যই হাতিটি কিছু বেশি করতে পারে এবং হরিণটি কিছু কম করতে পারে সুতরাং এটাই আমরা মনে রাখতে চাই সুতরাং এখন চলুন দেখি ন্যানোটেকনোলজি ইতিহাসের দিকে যেমন আমি বলেছি এটি হলো এমন কিছু যা আমরা বিগত 20 30 বছর ধরে শুনছি কিন্তু আপনি যদি সত্যিই চারিদিকে দেখেন যা ঐতিহাসিক শিল্পকর্ম হিসাবে টিকে আছে আপনি দেখতে পাবেন সেখানে এমন একটি জিনিস আছে যাকে স্টেনড গ্লাস বলে এবং দয়া করে মনে রাখবেন এটি এমন কিছু না যে 30 বছর ধরে আছে এটি খ্রিস্টীয় 5 শতক থেকে 15 শতকের মধ্যে ছিল সুতরাং খ্রিস্টীয় 5 শতক থেকে 15 শতক হল সাধারণ যুগ তাই এটি যা আমরা দেখছি তা অনেক সময় আগেকার জিনিস 500 থেকে 1500 বছর আগেকার অনেক চার্চে আপনারা এই স্টেইনড গ্লাসটি দেখে থাকবেন আপনি এই স্লাইডে যে নির্দিষ্ট গ্লাসটি দেখতে পাচ্ছেন তা হলো একটি ফটো যা এখানে উল্লেখ করা আছে সুতরাং আপনি দেখতে পারেন এটাই হলো সেই জায়গা যেখানে এই ফটোটি আছে এবং বলা হয় যে এই গ্লাসটি খ্রিস্টীয় 11 12 শতকের সময়সীমা কালীন সুতরাং সেই সময় তাদের এই স্টেইনড গ্লাসটি ছিল যা চার্চের জানালা ইত্যাদিতে উপলব্ধ ছিল এবং এটি দেখা যায় যে সেই সময়ে মানুষ জানতো না যে ঠিক কীভাবে তারা এই ধরনের রং ইত্যাদি পেয়েছিল এও দেখা যায় যে আজকে মানুষ এই স্টেনড গ্লাস যা চার্চে উপলব্ধ তার উপর অনেক গবেষণা করেছে এবং তারা পেয়েছে যে এই চার্চের গ্লাসে গোল্ড বা সিলভারের ন্যানোপার্টিকেল থাকায় গ্লাসের রং লাল বা অন্যান্য রঙের হয়েছে যা আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ন্যানোপার্টিকেলের অবস্থান বিবেচনা করে ওই গ্লাসের রং কি হবে এবং আপনি সেটি সেভাবে ব্যবহার করতে পারেন সুতরাং এটি খুব আকর্ষণীয় যে এটি 500 থেকে 1500 বছর আগে হয়েছিল আমি আপনাকে এরকম তিনটি উদাহরণ দেখাবো এটি সেগুলির মধ্যে একটি তিনটি ঐতিহাসিক উদাহরণ যেটি অনেক সময় আগে ন্যানোটেকনোলজির অস্তিত্ব দেখাবে এবং এটিও তাদের মধ্যেই একটি উদাহরণ একটি কাপ যা লাইকুরগাস কাপ নামে পরিচিত এবং এই সবগুলি পৌরাণিক বস্তু নয় আসলে আপনি ইউরোপের বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাবে এই ধরনের স্টেনড গ্লাস যা আমি আপনাদের আগের স্লাইডে দেখিয়েছি উদাহরণস্বরূপ এই বিশেষ কাপটি আপনি আসলে দেখতে পাবেন ব্রিটিশ মিউজিয়ামে আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে যা তথ্য পাওয়া যায় তা হল ব্রিটিশ মিউজিয়ামের 41 নম্বর ঘরে পুনরায় এই ফটোটি যেখানে উল্লেখ করা আছে আপনি দেখতে পাবেন আসল মানুষটিকে যে এই ফটোটি তুলেছে তথ্য বলে এটি একটি চতুর্দশ শতাব্দী কাপ সুতরাং আবার প্রায় 1500 বছরেরও বেশি আগের এটি একটি রোমান গ্লাস কেজ কাপ এবং এটি একটি নির্দিষ্ট ধরনের গ্লাস যেটাকে ডাইকোরিক গ্লাস বলে তা দিয়ে তৈরি ডাইকোরিক গ্লাস ক্রোমা ইত্যাদি বস্তু হলো রঙের সাথে যুক্ত এবং রঞ্জক দুটিরই পরামর্শ দেয় সুতরাং আপনি কিছুটা ধারণা পেতে পারেন যে আপনি এমন একরকম জিনিসের সাথে কাজ করছেন যেটির একাধিক রং রয়েছে আবার এই নির্দিষ্ট কাপটি এই প্রকৃতির সম্পূর্ণ কাপের দুর্লভ উদাহরণগুলির মধ্যে একটি বলে মনে হচ্ছে ঐতিহাসিকভাবে তারা কেবলমাত্র এই প্রকৃতির ভাঙা কাচের টুকরা দেখেছেন আবার এই কাপটি অধ্যয়ন করলে এটি দেখা যায় যে গোল্ড ন্যানোপার্টিকেল অবস্থানের জন্য এই রং হয় এবং সেই ন্যানোপার্টিকেলের পরিমাণ মাত্র 40 ppm একইভাবে এটির সিলভার ন্যানোপার্টিক্যালও থাকে এবং তার পরিমাণ হলো 330 ppm সুতরাং ppm হল পার্টস পার মিলিয়ন সুতরাং তার মানে আপনার কাছে যদি মিলিয়ন পার্টস থাকে আপনি যদি এটিকে 1000000 অংশে বিভক্ত করেন তার 330 অংশ সিলভার হয় সুতরাং 330 পার্টস পার মিলিয়ন বা 40 পার্টস পার মিলিয়ন খুব ক্ষুদ্র পরিমাণ এবং এই কাপটি যেভাবে কাজ করে তা হল আপনি যদি এই কাজটিকে নেন এবং সঞ্চারিত আলোর সামনে দেখেন অন্যভাবে বলতে গেলে যদি আলোর উৎসটি কাপটির মধ্যে থাকে বা কাপটির পেছনে থাকে এবং আপনি যদি কাপটির সামনে দাঁড়িয়ে থাকেন সুতরাং আলো কাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপর আপনার কাছে আসছে সুতরাং এটি হলো সঞ্চারিত আপনি দেখছেন যা হয় তা হলএই ন্যানোপার্টিকেল গুলি বিচ্ছুরণ ঘটায় কি দেখা যায় যে যখন তারা বুঝতে পারছিল যে কি চলছে তারা এই বিশদটি বের করতে পারে এটি দেখা যায় যে ওই ন্যানোপার্টিকেলগুলি স্পেকট্রামের নীল অংশটির বিচ্ছুরণ ঘটায় সুতরাং আমাদের দৃশ্যমান স্পেকট্রামে আমরা ইনফ্রারেড থেকে আল্ট্রাভায়োলেট পর্যন্ত পাই সুতরাং স্পেকট্রামের নীল প্রান্তটি সেই ন্যানোপার্টিকেলগুলি দ্বারা ব্যাহত হয় অপরপক্ষে স্পেকট্রামের লাল প্রান্তটি মধ্যে দিয়ে যেতে পারে এবং তাই যখন আপনি অন্য দিকে বসে সঞ্চারিত আলোর দিকে তাকাচ্ছেন আপনি স্পেকট্রামের লাল প্রান্তটি আপনার দিকে আসতে দেখবেন এবং তাই আপনি কাপটির রং লাল দেখবেন ওই কাপ ঠিক একই কাপ যখন প্রতিফলিত আলোতে দেখা হয় তখন সবুজাভ রং ধারণ করে সুতরাং এই কাপটিকে প্রতিবিম্বিত আলোতে দেখা গেছে এর মধ্যেকার ছোট ধাতব কণাগুলি যথেষ্ট পরিমাণে আলোক প্রতিফলিত করতে সক্ষম হয় এবং আপনি কেবল প্রতিফলিত আলো দেখেন এবং মনে হয় এটির সবুজাভ বর্ণ রয়েছে এবং আবারো মূলত বিচ্ছুরণ এর কারনে এরকম ধরনের আলো আপনার কাছে প্রতিফলিত হয় তাই আপনি প্রতিফলিত অবস্থায় সবুজাভ বর্ণ দেখেন অপরপক্ষে যখন আপনি সঞ্চারিত অবস্থায় দেখেন তখন লাল বর্ণ দেখতে পান সুতরাং এটিই হলো কাপটির সৌন্দর্য সুতরাং যেমন আপনি দেখছেন এটি 40 ppm গোল্ড এবং 330 ppm সিলভারের সমন্বয়ে তৈরি সুতরাং এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন আমরা হঠাৎ করে মাত্র 30 বছর আগে ন্যানোটেকনোলজি আবিষ্কার করলাম তাহলে এই মানুষগুলি প্রকৃতপক্ষে কিভাবে 1500 বছর আগে এটা করেছিল প্রকৃতপক্ষে কিভাবে তারা এটি তৈরি করেছিল এটির সাথে জড়িত একটি জাদু আছে এটি ঠিক তা নয় এই পরিস্থিতি সম্পর্কে সর্বোত্তম উপলব্ধি হল যে কিছু মাত্রায় সংশ্লেষণ প্রক্রিয়াটি বিভিন্ন উপাদানের অনেক ডাইলিউশন প্রক্রিয়াকে জড়িত করেছিল যা গ্লাসটি তৈরি করতে কাজে লেগেছিল এবং এই ডাইলিউশন প্রক্রিয়াতে মেটিরিয়ালটির মধ্যে ঘটনাচক্রে বা দুর্ঘটনাক্রমে গোল্ড এবং সিলভার ইম্পিউরিটি ছিল যেটা তারপর খুব উল্লেখযোগ্যভাবে ডাইলিউটেড হয়েছিল যার ফলে তারা গ্লাসটি তৈরি করেছিল এবং ঐ সমস্ত দিনে অধিকাংশ কার্যকলাপই কিছুটা নির্দিষ্ট সূত্রের ক্রিয়া কলাপ ছিল সুতরাং অনেক সময়ই তারা কিছু তৈরি করত এটা না জেনেই যে তাদের প্রক্রিয়ার কোন পদক্ষেপটির ফলে মেটেরিয়ালটির কোন বৈশিষ্ট্য ঘটছে সুতরাং ওই উপলব্ধিটি তখনও ছিলনা তবুও তারা সেই উপলব্ধিকে বিকশিত করছিল সুতরাং তারা কেবল নিরাপদে থাকার জন্য খাতায় লিখিত একটি রেসিপিটির মতো একই প্রক্রিয়াটি অনুসরণ করতো সুতরাং তারা ঠিক একই জায়গা থেকে উপাদানগুলি নিত সেগুলিকে এমন চুল্লিতে ঢোকাতো যা তারা জানত যে কাজ করবে এবং তারপরে মেশিনগুলি ব্যবহার করে মেটিরিয়ালটি প্রস্তুত করতো এমন মানুষদের নিয়ে যাদের তারা জানতো সুতরাং এটি ছিল একটি আর্ট এবং তারা এটির কোন ফর্মুলা চেঞ্জ করার সাহস দেখাত না কারণ তারা নিশ্চিত ছিল না পদক্ষেপের কোন অংশটি প্রক্রিয়াটির কোন পদক্ষেপটি ওই বৈশিষ্ট্যটির যা তারা দেখতে পেত তার পরিবর্তন ঘটাচ্ছে সুতরাং তারা শুধু এই আর্টের সাথে লেগে থাকত এবং তারা সেটিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিত সুতরাং এগুলি গোপন আর্ট হিসাবে ব্যবহৃত হত যা পরিবারগুলি একত্রে নিবিড়ভাবে সুরক্ষিত রাখত কারণ তাদের জীবনযাত্রা এর উপর নির্ভর করতো এবং তাই প্রায়ই তাদের কেন এটা ঘটতো এটার সম্পর্কে পরিষ্কার বোধ ছিল না কিন্তু তারা জানত তারা এই ফলাফলটি পেতে পারে তাই তারা শুধুমাত্র ওই ফর্মুলাটি সতর্কভাবে অনুসরণ করতো সুতরাং সর্বোত্তম অনুমানটি হল যে গ্লাসের সাথে তারা কাজ করছিল তাতে গোল্ড ও সিলভার ইম্পুরিটি ছিল এবং গ্লাস তৈরির ওই প্রক্রিয়াটি সেই ইম্পুরিটিগুলিকে এমন মানগুলিতে ডাইলিউশন করেছিল যা আমরা আজ পরিমাপ করতে সক্ষম যা হল এই 30 অর্থাৎ 40 ppm গোল্ড এবং 330 ppm সিলভার এবং প্রক্রিয়াতে গ্লাস এই বৈশিষ্ট্যগুলি দিয়েছিল আজকে উদাহরণস্বরূপ মানুষ এই ধরনের গ্লাসের অনুকরণ তৈরি করেছে তারা একই প্রকৃতির গ্লাস তৈরি করতে পারে যেখানে তারা ভেবেচিন্তে এই 40 ppm গোল্ড এবং 330 ppm সিলভার অন্তর্ভুক্ত এবং ক্লাস তৈরি করে যেখানে আপনি লাল আলোর সঞ্চারণ এবং সবুজাভ আলোর প্রতিফলন দেখতে পাবেন সুতরাং এটা হল 1500 বছরের পুরনো এবং এমন কিছু যেটা বিজ্ঞানের অগ্রগতিতে ইউরোপীয় প্রভাবের সাথে যুক্ত ইউরোপ থেকে ঘরের খুব কাছাকাছি আসা যাক আসা যাক ভারতবর্ষে আমরাও ন্যানোটেকনোলজির ক্ষেত্রে একই সময়সীমার মধ্যে খুব আকর্ষণীয় এবং নাটকীয় কিছু করেছি আপনি এখানে দেখতে পারেন এমন কিছু যে তাকে বলা হয় দামেস্ক স্টিল এটি হলো স্টিলের একটি ছবি যেটাকে উল্লেখ করা হয় দামেস্ক স্টিল বলে এটি তৈরি করা হয়েছিল উজ স্টিলের ইনগট থেকে যা হলো একটি নির্দিষ্ট ধরনের স্টিল যেটা খ্রিস্টীয় তৃতীয় এবং ত্রয়োদশ শতাব্দী সময়সীমার মধ্যে ভারতবর্ষ থেকে আমদানি করা হয়েছিল সুতরাং সমগ্র পৃথিবী আমাদের কাছ থেকে এই স্টিল আমদানি করত এবং সেই সময় যারা আমাদের কাছ থেকে এটি আমদানি করতো ইউরোপ ছিল তাদের মধ্যে প্রধান স্থান এবং বাস্তবে এটা ভারতবর্ষের সমস্ত জায়গায় তৈরি হতো না আসলে তামিলনাড়ু এবং কেরালাতে এটি তৈরি হতো সুতরাং এটি ন্যানোটেকনোলজির ক্ষেত্রে একটি দক্ষিণ ভারতীয় অবদান এবং এটি তামিলনাড়ু এবং এটি তামিলনাড়ু এবং কেরালা থেকে আমদানি করা হয়েছিল এবং পুরো বিশ্বজুড়ে নেওয়া হয়েছিল পরে আমার মনে হয় তাদের শ্রীলঙ্কা থেকে আসা কিছু সংস্করণও ছিল তবে মূলত এটি এমন কিছু যা তারা ভারত থেকে আমদানি করত এবং অস্ত্র তৈরিতে ব্যবহার করত সেই সময়ে মধ্য প্রাচ্যে অস্ত্র তৈরিতে প্রচুর পরিমাণে আগ্রহ ছিল এবং তাই তারা এই স্টিলটি থেকে তরোয়াল তৈরি করত এটি ফোর্জ করা হতো এবং এটির থেকে অনেক রকমের প্যাটার্ন পাওয়া যেত যা আপনি এখানে দেখতে পাচ্ছেন ভারত থেকে আগত এমন কিছু হলেও এটি কেন দামেস্ক স্টিলের নাম পেয়েছিল ঠিক সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কারণগুলি হল ইস্পাতটি এখান থেকে নেওয়া হলেও যে তরোয়ালগুলি তৈরি হয়েছিল তা দামেস্কে তৈরি হয়েছিল সুতরাং সম্ভবত ওই কারণে এটির নাম দামাস্কাস স্টিল দেওয়া হয়েছিল প্যাটার্ন গুলিও যা আপনি এখানে দেখতে পাচ্ছেন সুতরাং প্যাটার্নগুলি সেই জায়গায় তৈরি করা একটি ফ্যাব্রিকের আদলের অনুরূপ ছিল যাকে ডেমস্ক ফ্যাব্রিক বলে এবং তাই সম্ভবত এটির জন্য নামকরণ করা হয়েছিল এবং এই প্যাটার্নগুলি ইস্পাতটিতে বিভিন্ন মুখের উপস্থিতি এবং এই ইস্পাতটি উৎপন্ন করার জন্য করা ফরজিং প্রক্রিয়াটির কারণে আসে আবার এটাই হলো এই চিত্রগুলির উৎস এবং আপনি নিজে গিয়েও এই চিত্রগুলি খুঁজে দেখতে পারেন আজ যখন তারা ইস্পাতটির বিশ্লেষণ করে তারা দেখতে পায় যে এই স্টিলে কার্বন ন্যানোটিউব রয়েছে এবং ১৯৯০ সাল থেকে কার্বন ন্যানোটিউব আবিষ্কার হয়েছে এবং আমরা কার্বন ন্যানোটিউব এর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অনেক গবেষণা করেছি আপনি দেখতে পাচ্ছেন যে ভারতে প্রায় 1500 থেকে 2000 বছর আগে থেকে এটি আছে আমরা এমন একটি পণ্য তৈরি করছিলাম যাতে কার্বন ন্যানোটিউব আছে অবশ্যই কাঁচের মতো আমাদের বিশ্বাস করার অনেক কারণ রয়েছে যে লোকেরা এই মেটেরিয়ালটিতে ঠিক কী ঘটেছে যা এটিকে অবিশ্বাস্য বৈশিষ্ট্য দিয়েছিল সে সম্পর্কে অবগত ছিল না ওই তলোয়ারগুলি উল্লেখযোগ্যভাবে শক্ত বলে পরিচিত ছিল এবং সহজেই ভেঙে পড়ত না এবং এগুলি অত্যন্ত তীক্ষ্ণ ছিল বিবেচিত হতো এই তলোয়ারগুলি কত তীক্ষ্ণ ছিল তার উপর ভিত্তি করে প্রচুর পুরাণ ভিত্তিক ঘটনা রয়েছে এবং সেই সময়ে কার্বনের উৎসটি বিভিন্ন উদ্ভিদের সেট ছিল যা দিয়ে তারা ইস্পাত তৈরির প্রক্রিয়াতে কার্বন সরবরাহ করত এবং ইস্পাতটিতে ন্যানোটিউব উপস্থিত থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল পরে এই শিল্পটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কারণ তিনি বলেছিলেন যে এটি বিভিন্ন কাঁচামালের উৎস এবং ব্যবহৃত প্রক্রিয়াটির উপর খুবই নির্ভরশীল ছিল এবং তাই কিছু কাঁচামালগুলির উৎস শুকিয়ে যাওয়ার পরে তারা অন্যান্য উৎসগুলিতে গিয়েছিল কিন্তু সম্ভবত কিছু উপাদান তখন আর উপস্থিত ছিল না এবং ফলস্বরূপ ইস্পাতটিতে ঠিক একই ধরণের বৈশিষ্ট্য ছিল না যা তারা আগে পাচ্ছিল যদিও তারা দৃশ্যত একই প্রক্রিয়াটি অনুসরণ করেছিল সুতরাং এটিই হল ধারণা সুতরাং এটি আমরা দেখতে পাই সুতরাং আপনি যদি দেখেন আমরা প্রায় 1500 বছর আগে কিছু উদাহরণ দেখেছি যেখানে স্পষ্টতই আমরা বিভিন্ন পণ্যগুলিতে ন্যানোমেটরিয়াল ব্যবহার করছিলাম এবং লোকেরা প্রকৃতপক্ষে এগুলি বাস্তবে ব্যবহার করছিল যেটাতে তাদের অসাধারণ পারফরম্যান্স এবং খুব আকর্ষণীয় পারফরম্যান্স ছিল প্রথমটা গ্লাস দিয়ে অপটিকাল ইউটিলিটির ক্ষেত্রে এবং অন্যটা স্টিলের থেকে যান্ত্রিক শক্তির সম্পর্কে যা আমরা দেখেছি আপনি যদি আমাদের আধুনিক দিনের দিকে তাকান তাহলে দেখবেন যে আধুনিক দিন ন্যানোটেকনোলজির সাথে প্রতিচ্ছেদ করেছে বিভিন্ন উপায়ে এটি ১৯৫৯ সালে বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের দেওয়া একটি বক্তৃতায় ফিরে এসেছিল যেখানে তিনি পরিকল্পিতভাবে ন্যানোটেকনোলজির ধারণাগুলি এবং সেই ধারণাগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা বর্ণনা করেছেন সুতরাং খুব সুন্দর বক্তৃতা আসলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা তাঁর আলোচনায় যে পরামর্শগুলি দিয়েছিলেন সেগুলির অনেকগুলি দেখে সময় ব্যয় করতে যাচ্ছি ক্ষেত্রটিতে কী সম্ভব ক্ষেত্রের সমস্যাগুলি কী হতে পারে সেই অঞ্চলে গিয়ে আমরা কী সম্ভাব্য সুবিধা অর্জন করতে পারি আমরা ওই অঞ্চলে গিয়ে কী পেতে পারি ইত্যাদি নিয়ে তার খুব দূরদৃষ্টি ছিল এবং এমন অন্যান্য ব্যক্তিও থাকতে পারেন যারা ন্যানোটেকনোলজির উল্লেখ করেছিলেন বা বৈশিষ্ট্যগুলির উপর প্রভাব ফেলতে থাকা স্কেলটির এই ধারণাটি অন্যরা উল্লেখ করেছেন তবে বলতে গেলে সত্যই তাঁর বক্তব্য এটিকে খুব সুন্দর উপায়ে এবং একটি সুবিন্যস্ত পদ্ধতিতে একত্রিত করেছিল এবং তাই ১৯৫৯ হল ন্যানোটেকনোলজির ক্ষেত্রে ন্যানোটেকনোলজিকে প্রজ্বলিত করার সুনির্দিষ্ট অবদান রাখার ধারণার অর্থে একটি খুব গুরুত্বপূর্ণ বছর তারপরে 1974 সালে আমরা প্রকৃতপক্ষে ন্যানোটেকনোলজি শব্দটির প্রথম ব্যবহার দেখতে পাই সুতরাং এখানের উল্লেখগুলি আবারও আপনি এখানে করা এই উল্লেখটি সন্ধান করতে পারেন তানিগুচি এই ন্যানোটেকনোলজি শব্দটি ব্যবহার করেছেন এবং এটি প্রথম আপাতদৃষ্টিতে এটি প্রথমবার যে কোনও শব্দ যা কিছু ফরমাল পত্রিকার জার্নাল পেপারে আসলে ব্যবহৃত হয়েছিল সুতরাং বলা যায় তার পর থেকে এটি আমাদের বৈজ্ঞানিক কথন ছড়িয়ে দিয়েছে আপনি যদি তখন থেকে এখন অবধি তাকান তবে আমরা দেখতে পেয়েছিলাম 1500 বছর আগে কিছু ঐতিহাসিক জিনিস দেখেছি আমরা বলা যায় 60 এর দশক থেকে কিছু দেখেছি সুতরাং আপনি প্রায় 60 বছর আগে দেখছেন সুতরাং বলা যায় তখন থেকে থেকে যদি আপনি বর্তমান সময়ের দৃশ্যের দিকে নজর দেন তবে আপনি এখানে ন্যানোটেকনোলজির ক্ষেত্রে জার্নাল প্রকাশনা এবং বছরটি দেখতে পাবেন সুতরাং আপনি স্কোপাসে গিয়ে কয়েকটি কীওয়ার্ড রেখে একটি অনুসন্ধান করতে পারেন সুতরাং এটি একটি স্কোপাসে উপলব্ধ ডেটা অনুসন্ধান করে প্রাপ্ত ফলাফল যদি আপনি কোনও অনুসন্ধান করেন তবে আপনি এই জাতীয় তথ্য পেতে পারেন প্রায় কোনও কিওয়ার্ডের জন্য আপনি কিছু নির্দিষ্ট কীওয়ার্ড টাইপ করতে পারেন এবং এটি আপনাকে বলবে যে সেই সময়ের মধ্যে কতগুলি এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল সেই সাথে কীওয়ার্ডগুলির সাথে সময়ের একটি ফাংশন আপনি দেখতে পাচ্ছেন যে বলতে গেলে 1990 এর দশকে আমাদের কাছে মূলত 12 টি গবেষণাপত্র ছিল এবং প্রায় 1994 অবধি আপনার প্রায় 10 টি বা কাছাকাছি গবেষণাপত্র এবং তারপরে তখন সেখান থেকে এটি হঠাৎ বাড়তে থাকে এবং তারপরে আপনি এই সংখ্যাগুলি আরোহণের শুরুতে দেখতে পাচ্ছেন যে এটি এখানে উপরে উঠে যায় এবং আপনি যদি আরও দেখেন যে আপনি প্রতি বছর প্রায় 10000 গবেষণাপত্রের সংখ্যা দেখছেন সুতরাং এটি এই ধরণের গ্রাফটি বৃদ্ধি করে আমি কেবল একটি ট্রেন্ড লাইন আঁকছি সুতরাং বলা যায় এটি এখানে কোথাও রয়েছে এবং সম্ভবত কিছুটা বাদ পড়েছে তবে এটি আমরা যা খুঁজছি সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হঠাৎ ব্যবধানে আমাদের 2000 সাল থেকে শুরু করে 2000 বা ২০১৫ সাল অবধি ধরা যাক সুতরাং এই 15 বছরের সময়সীমার মধ্যে আমরা ন্যানোটেকনোলজির ক্ষেত্রে কয়েকটি দশক জার্নাল পেপার থেকে 10000 টি কাগজপত্র বা তারও বেশি 12000 হয়ে গেছি সুতরাং ধরা যাক 10000 সুতরাং প্রতি বছর প্রায় 11000 টি কাগজপত্র যা ন্যানোটেকনোলজির ক্ষেত্রে বিভিন্ন জার্নালগুলিতে প্রকাশিত হয় যা বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে এক প্রকার বিস্ফোরণ তুলেছে এবং লোকেরা এই ক্ষেত্রে খুবই আগ্রহী সুতরাং এটি একটি বিশাল বৃদ্ধি এবং সম্ভবত এটি সমতল হতে চলেছে আপনি এখানে কিছু সমতল সূচক দেখতে পাচ্ছেন এবং সম্ভবত এখানেই এটি শেষ হবে কারণ স্বাভাবিকভাবেই বিজ্ঞান ও প্রযুক্তির এমন অনেক ক্ষেত্র রয়েছে যা নিয়ে লোকেরা কাজ করতে পারে এবং তাদের প্রত্যেকটি কোনও না কোনও পর্যায়ে সম্পৃক্ত হয় তবে এখনও এই সংখ্যাটি বড় তবে অবাক হওয়ার মতো কিছু নেই কারণ আপনি অবশ্যই কোর্সের মাধ্যমে দেখতে পাবেন ন্যানোটেকনোলজি কোনও আলাদা ক্ষেত্র নয় সুতরাং এটি বিচ্ছিন্ন এমন কিছু নয় এটি এমন কিছু যা জানা সম্ভব যে বিজ্ঞান এবং প্রযুক্তির অন্য যে কোনও ক্ষেত্রে এটি প্রচলিত হতে পারে সুতরাং এটি চিকিত্সা হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা খেলাধুলা হোক না কেন এটি প্রকৃতির বিভিন্ন ধরণের ক্ষেত্রের যা কিছু হোক আমরা মানুষ হিসাবে সাধারণত ব্যবহারের সাথে ইন্টারেক্ট করে এবং নির্মাণ করে সুতরাং বলতে গেলে যদিও গবেষকরা মৌলিকভাবে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে কাজ করতে পারেন কিন্তু তাদের কাছে থাকা একটি সাধারণ যোগসূত্র হল এই ক্ষেত্রটি এই ধারণাটি যে তারা তাদের ক্ষেত্রে ন্যানোটেকনোলজি চালু করেছে এই কারণেই আপনি 10000 এর ক্রমের সংখ্যার দিকে তাকাচ্ছেন কারণ এটি একটি খুব বড় একটি রঙ্গভূমি যা খুব প্রশস্ত যেখানে ন্যানোটেকনোলজি ব্যবহার করা যেতে পারে সুতরাং ন্যানোম্যাটরিয়ালস এমন একটি জিনিস যা আমরা খুব বিশদভাবে দেখেছি আমরা দেখেছি যে অনন্য বৈশিষ্ট্যযুক্ত রঙ্গিন গ্লাসগুলি এবং তলোয়ারগুলি যা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে এবং তারপরে দৃশ্যত খুব দীর্ঘ সময়ের জন্য কিছুই ছিল না এবং তারপরে হঠাৎ 1960 এর দশকের পরে আমরা এই ধারণাটি পুনরায় আবিষ্কার করেছি যে এটি কিছু একটা হতে পারে ১৯৯০ এর দশকে আমরা সেই দিকে এগিয়ে যেতে শুরু করি এবং ২০০০ সাল থেকে আমরা হঠাৎ করে প্রচুর কাজ শুরু করেছিলাম সুতরাং এই হস্তক্ষেপকালীন সময়ে কী চলছিল এবং কেন আমরা প্রাচীনকালে এই বিরতি দেখি আমরা কিছু করেছি যদিও আমরা জানি না কেন বা কীভাবে এটি করেছি এবং তারপরে দৃশ্যত কয়েকশো বছর ধরে এই ক্ষেত্রটিতে কিছুই হয়নি এবং হঠাৎ আমরা এটি ভালভাবে আবিষ্কার করেছি ন্যানোমেটেরিয়ালগুলির আবিষ্কার এবং এটির ন্যানোটেকনোলজিতে ব্যবহার যা ন্যানোটেকনোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে তা ইলেক্ট্রন মাইক্রোস্কোপগুলির রেজোলিউশনের জন্য সীমাবদ্ধ হয়ে গেছে এবং বাণিজ্যিকভাবে যেখানে ইলেকট্রন মাইক্রোস্কোপগুলির মডেলগুলি 1939 সাল থেকে পাওয়া যায় এবং বিশেষত ম্যাগনিফিকেশন এবং রেজোলিউশন এক নয় এটি এমন কিছু যার উদাহরণ আমি এর অন্য কয়েকটি ক্লাসে দেখাব তবে এর একটি বিশেষ দিক রয়েছে যা আমি আপনাকে সতর্ক করতে চাই সুতরাং এটি আমরা এখানে দেখতে পাব সুতরাং আমাদের বুঝতে হবে রেজোলিউশন কী ম্যাগনিফিকেশন সম্পর্কে আমাদের ইতিমধ্যে একটি ধারণা আছে আমরা সহজেই বলতে পারি যদি কোনও বস্তুর যার কিছু আকার রয়েছে যদি আপনি সেটার 3 গুন বড় চিত্রটি তৈরি করতে পারেন তবে তাকে আমরা 3x ম্যাগনিফিকেশন বলে থাকি সুতরাং রেজোলিউশন কী তা এবং এটি এই প্রক্রিয়াতে কি ভূমিকা পালন করে যা আমাদের কিছু দেখতে সক্ষম করে এবং যেমনটি আমি বলেছিলাম যে এটি এমন রেজোলিউশন যা ন্যানোম্যাটরিয়ালগুলি দেখার দক্ষতার মধ্যে পার্থক্য তৈরি করেছে রেজোলিউশনটি হল সাধারণত এমন একটি ধারণা যা যদি আমার এখানে একটি বিন্দু থাকে এবং আমার এখানে একটি সংলগ্ন বিন্দু থাকে তবে এই দুটি পয়েন্টকে দুটি পৃথক পয়েন্ট হিসাবে দেখার আমাদের দক্ষতাকে বোঝায় এবং এখন ধরে নিচ্ছি যে পয়েন্টগুলি আরো কাছাকাছি আসছে আমি এটিকে আরো কাছাকাছি আনছি সুতরাং তারা এখন অনেক কাছাকাছি চলে আসছে এবং তারপরে কোনও একটি পর্যায়ে তারা ওভারল্যাপিং শুরু করে সুতরাং এমনকি এখনও তারা দুটি পয়েন্ট তবে তারা যে পরিমাণে ওভারল্যাপ করছে তা এতটাই বেশি যে আমি তাদের দুটি পয়েন্ট হিসাবে পৃথক করতে সক্ষম নই সুতরাং যদি আমরা দেখি যে যদি আমাদের রেজোলিউশন বেশি হয় তবে দুটি কাছের পয়েন্টকে দুটি পৃথক পয়েন্ট হিসাবে দেখা যাবে এবং এটিই আমাদের কোনও সমস্যার সমাধান করতে সহায়তা করে এবং এটিই আমাদের ন্যানোমেটিরিয়ালের বিশদটি দেখতে সাহায্য করে কারণ ন্যানোম্যাটরিয়ালের খুব সূক্ষ্ম বিবরণ রয়েছে এবং সেই সূক্ষ্ম বিবরণে আপনার বিশদটির ডান দিক থেকে বিশদ বাম পাশের মধ্যে পার্থক্য করতে সক্ষম হওয়া উচিত সুতরাং যদি আপনার কাছে একটি ছোট লাইন বা কণা থাকে তবে ওই কণাটির বামপার্শ্ব এবং ডানপার্শ্ব দুটি পৃথক পার্শ্ব হিসেবে আপনার দেখতে পাওয়া উচিত এবং যদি আপনার বামদিকে একটি কণা এবং আপনার ডানদিকে একটি কণা থাকে তবে আপনার তাদের দুটি পৃথক কণা হিসাবে দেখতে সক্ষম হওয়া উচিত অন্যথায় এটি দেখতে অনেকটা বড় ফোঁটার মতো এবং এমনকি আপনি নিশ্চিতও হতে পারেন না যে আপনার খুব সূক্ষ্ম কাঠামোর কিছু আছে সুতরাং বিষয়টি হল আমাদের কিছু সমাধান করার দক্ষতা আলোকসজ্জার তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে যা আমরা ব্যবহার করি এবং তাই উদাহরণস্বরূপ যদি আপনি আন্তঃপারমাণবিক ব্যবধানের কথা ধরেন তবে সলিডের মধ্যে পরমাণুর দূরত্ব সাধারণত 2 অ্যাংস্ট্রোম বা 2 × 10 10 মিটার হয় যা 2 টি পরমাণুর মধ্যবর্তী দূরত্ব আমরা দৃশ্যমান আলো ব্যবহার করি এবং সাধারণত সমস্ত অপটিক্যাল মাইক্রোস্কোপগুলির জন্য দৃশ্যমান আলো ব্যবহার করা হয় যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় 4000 অ্যাংস্ট্রোম হয় সুতরাং আপনি যদি দৃশ্যমান আলোর অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্যের দিকে লক্ষ্য করেন তবে এটি 2000 অ্যাংস্ট্রোম রেজোলিউশনের হয় যার অর্থ হল যদি 2000 অ্যাংস্ট্রোমের দুটি পয়েন্টকে একে অপরের থেকে পৃথক করে রাখা হয় তবে এগুলিকে দুটি পৃথক পয়েন্ট হিসাবে দেখতে পারি কিন্তু পরমাণুগুলি 2000 অ্যাংস্ট্রোম পৃথক থাকে না এগুলি 2 অ্যাংস্ট্রোম পৃথক থাকে যার ফলে আমরা 2 টি পার্শ্ববর্তী পরমাণুকে দুটি পৃথক পরমাণু হিসাবে দেখতে পাইনা সুতরাং বাস্তবে 2000 অ্যাংস্ট্রোমের মধ্যে 1000 টি পরমাণু থাকবে আমি একটি কণা দেখব এবং তারপর আবার 2000 টি পরমাণুর পর একটি পৃথক পরমাণু দেখতে পাবো এর মধ্যে আমরা অন্য কোন পরমাণু দেখতে পাবো না অন্যদিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন বিম ব্যবহার করে দৃশ্যমান আলো ব্যবহার করে না এবং সাধারণত তাদের তরঙ্গদৈর্ঘ্য প্রায় 0025 অ্যাংস্ট্রোম হয় যা ইলেকট্রন মাইক্রোস্কোপের কার্যকরী অবস্থার উপর ভিত্তি করে এই ক্ষেত্রে আমি যে উদাহরণ দিয়েছি তা 200 কিলো ইলেক্ট্রন ভোল্টের ক্ষেত্রে কার্যকরী সুতরাং এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে মাইক্রোস্কোপের অপটিক্স যেভাবে তৈরি করা হয় তাতে আপনি আলোকসজ্জার অর্ধেক তরঙ্গদৈর্ঘ্য রেজোলিউশন হওয়ায় তা দেখতে পাবেন না আপনি আসলে এর চেয়ে কিছুটা খারাপ কিছু পান সুতরাং সাধারণত এই কার্যকরী অবস্থার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেজোলিউশনটি 1 অ্যাংস্ট্রোমের ক্রমে হয় সেখানে আরও ভাল রেজোলিউশন থাকে সাধারণভাবে বোঝায় খুব ছোট্ট একটি সংখ্যা যার অর্থ সবথেকে পার্শ্ববর্তী দূরত্ব যে আপনি পৃথক করতে পারেন সুতরাং ওই সংখ্যাটির যতটা সম্ভব কম হওয়া উচিত সুতরাং 1 অ্যাংস্ট্রোম স্পষ্টতই 2000 অ্যাংস্ট্রোমের চেয়ে ছোট সুতরাং 1 অ্যাংস্ট্রোমকে আরও ভাল রেজোলিউশন হিসাবে বিবেচনা করা হয় সুতরাং আপনার কাছে যদি 1 অ্যাংস্ট্রোম রেজোলিউশন থাকে তবে আপনি 2 টি পরমাণু দেখতে পারবেন সুতরাং যদি আপনার কাছে 2 টি পরমাণু একে অপরের পাশে বসে থাকে তবে আপনি বামদিকের পরমাণুটিকে একটি পৃথক তথ্য হিসাবে দেখবেন এবং ডানদিকের পরমাণুটিকে একটি পৃথক তথ্য হিসাবে দেখবেন এবং তাই এটি এই ধরনের একটি রেজোলিউশন থাকার কারণ এবং তাই কেবলমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপগুলি বিকশিত হওয়ার সাথে সাথে আরও ভাল এবং আরও উন্নত হতে থাকে এবং তাদের রেজোলিউশনটি উন্নতি করতে থাকে যাতে আমরা এমন একটি জায়গায় পৌঁছতে পারি যেখানে আপনি প্রকৃতপক্ষে অণুবীক্ষণযন্ত্রের মাধ্যমে ন্যানোম্যাটিরিয়ালগুলি দেখতে পাবেন প্রকৃতপক্ষে আপনি এমন কিছু তৈরি করেছেন যেটাতে আপনি একটি ন্যানোম্যাটরিয়ালের বৈশিষ্ট্যগুলি দেখছেন অতএব আপনি ন্যানোমেটেরিয়ালের একটি ফলাফল সংশ্লেষিত করেছেন এবং সেইজন্য আপনার কাছে এখন এমন কিছু রয়েছে যা ন্যানোটেকনোলজির একটি নতুন সংস্করণ সুতরাং এভাবেই ইলেক্ট্রন মাইক্রোস্কোপগুলি ন্যানোটেকনোলজির ক্ষেত্রে নাটকীয়ভাবে প্রভাব ফেলেছে এবং তারা ন্যানোটেকনোলজির ইতিহাসকে এইভাবে প্রভাবিত করেছে সুতরাং আসুন এখন আমরা ন্যানোর ধরণের কিছু আকর্ষণীয় সাক্ষাৎকার দেখে এই ক্লাসটি শেষ করি সুতরাং আপনি যদি এখানে দেখেন যদিও আমি আগে বলেছি যে ঐতিহাসিকভাবে অনেক কিছু ঘটেছে আজ ন্যানোটেকনোলজি আমাদের ব্যবহৃত পণ্যগুলিতে প্রবেশ শুরু করেছে সুতরাং বলতে গেলে একটি পণ্য যা সাম্প্রতিককালে বাজারে এসেছে তা হল ত্বকের ক্রিম সুতরাং অনেক প্রসাধনী পণ্য আসলে খুব সূক্ষ্ম কণা ব্যবহার করে এবং তারা এখন ন্যানোপার্টিকেলগুলির ব্যবহার শুরু করেছে এবং প্রকৃতপক্ষে এমন কিছু আছে যেটার মধ্যে বাকিবল রয়েছে যা হল কার্বন পরমাণুর বল এবং এই কণার সুরক্ষা সম্পর্কে উদ্বেগ ছিল কারণ যেমন আমি পূর্ববর্তী শ্রেণিতে যেমন উল্লেখ করেছি আমাদের এমন পরিস্থিতি রয়েছে যেখানে আমাদের ছিদ্রগুলি ত্বকের মাত্রা প্রায় 50 মাইক্রন হয় সুতরাং যদি আপনার ন্যানোপার্টিকেল থাকে তবে তারা আমাদের ত্বকের ছিদ্রগুলিতে প্রবেশ করতে পারে এবং তারা আমাদের ত্বক পেরিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে এবং আমাদের টিস্যুতে প্রবেশ করতে পারে এবং এমনকি রক্তের কিছু ঔষধি সংক্রান্ত উদ্দেশ্যেও এটি খুব কার্যকরী হতে পারে যেহেতু আপনি হয়তো ঔষধটি ত্বকে প্রবেশ করতে চান এবং তাই এটি থাকা খুবই আকর্ষণীয় আবার সম্ভবত এমন কিছু প্রসাধনী রয়েছে যা আমরা আমাদের ত্বকে প্রবেশ করতে চাই না এবং সেক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে সুতরাং যদি আমার ভুল না হয়ে থাকে তবে প্রসাধনীগুলি তারপর প্রত্যাহার করা হয়েছিল কারণ এই প্রসাধনীগুলির সুরক্ষা নিয়ে কিছু প্রশ্ন ছিল তবে সেই প্রসাধনীগুলি বাজারে এসেছিল এবং সম্ভবত তাদের মধ্যে কিছু এখন রয়েছে যেখানে তারা সুরক্ষার সমস্যাগুলিকে জড়িত করেছে সুতরাং আমাদের সাথে সম্পর্কিত এক ধরনের ক্রিম হল জিংক অক্সাইডের ন্যানোপার্টিকেল যুক্ত সানস্ক্রিন সুতরাং এটা এক ধরনের সাদা জিনিস যা খেলতে যাওয়ার সময় অনেক খেলোয়াড় ব্যবহার করেন যেহেতু তারা খেলার সময় রোদে থাকেন সুতরাং তাই সানস্ক্রিন আমার অর্থ তাদের মধ্যে কোন কোন সংস্করণ গঠিত হয় এই ধরনের জিংক অক্সাইড ন্যানোপার্টিকেল দিয়ে সুতরাং আবার বলতে গেলে এটি এমন কিছু যা আমরা ব্যক্তিগতভাবে পরিধান করি আমাদের কাছে এমন কাপড়ের কিছু সংস্করণ রয়েছে যাতে লোকেরা কাজ করছে যা অ্যান্টি স্ট্যাটিক এবং রিঙ্কেল ফ্রি রিঙ্কেল রেজিস্ট্যান্ট পোশাক দিয়ে তৈরি এই অ্যান্টি স্ট্যাটিক বৈশিষ্ট্যটি শীতল দেশগুলিতে খুব কার্যকর যেখানে শুষ্ক আবহাওয়া থাকে এবং তাই আপনার উপর চার্জ তৈরি হয় এবং তারপরে আপনি যখন কাউকে স্পর্শ করেন বা কারও সাথে হাত মেলান বা আসবাবপত্র স্পর্শ করেন আপনি নিজের হাত থেকে একটি স্পার্ক পেয়ে যাবেন যেটা বেশ বেদনাদায়ক হতে পারে এবং আপনাকে হতবাক করে দিতে পারে এবং অ্যান্টি স্ট্যাটিক কোটিং যেটির মধ্যে প্রায়শই কার্বন ভিত্তিক ন্যানোপার্টিকেল থাকে সেটি সহায়তা করে ডিশচার্জে এবং আপনাকে রক্ষা করে সেই ডিসচার্জ থেকে কারণ এটির খুব বেশি কন্ডাক্টিভিটি থাকে এবং এটা তাই খুব আকর্ষণীয় এছাড়াও সম্প্রতি জনসাধারণ ন্যানোস্ট্রাকচার নিয়ে কাজ করা শুরু করেছে যেটি কাচের অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং তৈরিতে কাজে লাগে সুতরাং আমরা যে চশমাগুলি ব্যবহার করি একজন ব্যবহারকারীর অভিজ্ঞতার হিসাবে তার গ্লাসটির গুনাগুন উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয় গ্লাসের পৃষ্ঠে প্রতিফলিত আলোর ধরন দ্বারা এবং আপনি যদি প্রচুর প্রতিফলন দেখতে পান তবে এটি আপনার গ্লাসের মাধ্যমে দেখার ক্ষমতাকে প্রভাবিত করে কারণ আপনি কেবল কাচের মাধ্যমেই দেখছেন না আপনাকে প্রতিচ্ছবিগুলির সাথে মোকাবেলা করতে হচ্ছে যা আপনার গ্লাসে গ্লেয়ার সৃষ্টি করছে সুতরাং দুর্দান্ত পরিষ্কার গ্লাসের অর্থ এটির উপর ভাল মানের অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এবং যে কাঁচ থেকে বায়ুতে যাওয়ার সময় তারা যে প্রধান পরামিতিগুলি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে তা হল রিফ্রাক্টিভ ইনডেক্সের পরিবর্তন সুতরাং কাচের একটি রিফ্রাক্টিভ ইনডেক্স থাকবে বায়ুর একটি রিফ্রাক্টিভ ইনডেক্স থাকবে যদি পার্থক্যটি উল্লেখযোগ্য হয় তবে আপনি কিছু প্রতিফলন দেখতে পান সুতরাং এখন ন্যানোস্ট্রাকচার্ড ফিল্ম ব্যবহার করে তারা পরিবর্তনটি খুব ধীরে ধীরে নিয়ে আসে এবং যদি তারা পরিবর্তনটি খুব ধীরে ধীরে করে তোলে তবে আপনার প্রতিফলন থাকে না সুতরাং আপনি নাটকীয়ভাবে প্রতিচ্ছবি হ্রাস করতে সক্ষম হন এবং অতএব প্লাস্টিকের লেন্সগুলির জন্য চশমা জন্য কোটিংগুলি আসছে যেখানে তারা প্রতিফলককে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আমি অর্থ হল এটি থেকে প্রতিফলন ঘটে সুতরাং এগুলি এমন সমস্ত পণ্য যা আমরা সম্ভাব্যভাবে পরতে বা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারি যা ন্যানোটেকনোলজির ক্ষেত্রকে প্রভাবিত করে সুতরাং আরও কিছু পণ্য রয়েছে এবং আমি এখানে আরও কয়েকটির উল্লেখ করব সুতরাং উদাহরণস্বরূপ টেনিস রাকেট সুতরাং টেনিস রাকেটের একটি বড় পরামিতি হল রাকেটের শক্ততা সুতরাং বলটিকে আঘাত করার সাথে এটিকে একটি কঠোর রাকেট হতে হবে কেবল তখনই শক্তিটি খুব কার্যকরীভাবে বলটিতে স্থানান্তরিত হয় এবং সাম্প্রতিক সময়ে এমন কিছু সংস্থা রয়েছে যারা কার্বন ন্যানোটুবগুলি ব্যবহার করে রাকেটের কঠোরতা বৃদ্ধি হতে দেখেছে সুতরাং তারা বিজ্ঞাপন দেয় যে তাদের কাছে এমন রাকেট রয়েছে যার মধ্যে কার্বন ন্যানোটিউব রয়েছে এবং এটি রাকেটের দৃঢ়তা বৃদ্ধি করেছে সুতরাং এটি আবার একটি ন্যানোম্যাটরিয়ালের উদাহরণ যা এমন একটি পণ্যে ব্যবহৃত হচ্ছে যা আপনি এবং আমি আসলে সম্ভাব্যভাবে গিয়ে কিনতে পারি তারা টেনিস খেলাধুলার সাথেও সম্পর্কিত করেছে আরও কিছু সংস্থা রয়েছে যারা ন্যানোটেকনোলজি ভিত্তিক কোটিংয়ের সন্ধান পেয়েছে যা টেনিস বলের অভ্যন্তরে ব্যবহৃত হয় সুতরাং তাদের উদ্দেশ্য এইটা যে টেনিস বলের ভিতরে তারা এই কোটিংটি ব্যবহার করবে সুতরাং টেনিস বলটিতে বাইরের পরিপার্শ্বের তুলনায় উচ্চচাপে বায়ু থাকে এবং সেই কারণে এটির একটি আকার থাকে এবং সেই কারণেই যখন ওই টেনিস বলটিতে আঘাত করা হয় তখন একটি প্রতিক্রিয়া অনুভূত হয় সুতরাং এখন সময়ের সাথে সাথে ভিতরে বাতাসটি আস্তে আস্তে বলের বাইরে বেরিয়ে যেতে পারে কারণ একটি ড্রাইভিং ফোর্স রয়েছে কারণ বাইরের দিকের চাপ ওই উচ্চ চাপের থেকে তুলনামূলকভাবে কম বলে সুতরাং ধীরে ধীরে বলটি থেকে বায়ু বেরিয়ে যাবে সুতরাং এটি কত দিন স্থায়ী হবে তা কেবল একটি প্রশ্ন সুতরাং যখন তারা ন্যানোটেকনোলজি ব্যবহার করে তৈরি করা এমন কিছু বিশেষ আবরণ ব্যবহার করে তখন তারা বলের ছিদ্রগুলি আরও কার্যকরভাবে বন্ধ করতে সক্ষম হয় সুতরাং এ বিষয়ে পণ্যটির নির্মাতারা যে প্রত্যাশা বা মানটির পরামর্শ দেন তা হল যে বলগুলিতে এই ধরণের কোটিং থাকে সেগুলি যেগুলিতে এমন ধরণের আবরণ নেই এমন প্রচলিত টেনিস বলের তুলনায় দ্বিগুণ লম্বা সময় ধরে উচ্চ চাপে বাতাসকে ধরে রাখতে সক্ষম হয় এবং অতএব এটি আবারও এমন কিছু যা কোনও ক্রীড়া পরিস্থিতিতে সেই বলের ইউটিলিটিকে প্রভাবিত করে তারপরে স্কি রয়েছে সুতরাং আপনি আবারও এখানে বিস্তৃত ব্যবহার দেখতে পাচ্ছেন আমরা পোশাকের দিকে প্রসাধনী সামগ্রীতে ইত্যাদির ব্যাপারে দেখেছি এবং এখন আমরা স্কীতে আসি সুতরাং স্কীতে যেমন তারা বরফের উপরে তুষার স্কিইংয়ের জন্য ব্যবহার করে এবং স্কীর পৃষ্ঠটি ক্রমাগত তুষারকে ঘষছে সুতরাং স্কী রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্কীর অভিজ্ঞতা উন্নতির জন্য যে পণ্য বিক্রি হয় তা হল স্কী মোম সুতরাং এই ম্যাক্স কোটিংটি সেই স্কির নীচে প্রয়োগ করা হয় সুতরাং বরফের মধ্য দিয়ে যাওয়ার সময় স্কীর অভিজ্ঞতাটি খুবই মনোরম এবং স্বাভাবিকভাবেই ঘর্ষণের কারণে আপনি যে ম্যাক্স টি রাখেন তা ধীরে ধীরে স্কী থেকে সরে যায় আপনাকে প্রায়শই আবার জানতে হবে যে স্কীটির পুনরায় ওয়াক্সিং করতে হবে স্তরটি পুনরায় ফিরে পেতে আজ আবার এমন সংস্থাগুলি রয়েছে যেগুলি মোমের বিজ্ঞাপন দেয় যা স্কীসের জন্য কিছু ন্যানোস্ট্রাকচার্ড মোমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যা তারা বিশ্বাস করে যে স্কী এবং পাতলা স্তরগুলির সাথে আরও ভাল বন্ধন রয়েছে এবং তাই এটি স্কীগুলিতে প্রচলিত মোমের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে এবং তাই সেই ব্যক্তির কাছে সেই অভিজ্ঞতাটি দীর্ঘ সময়ের জন্য রয়েছে এবং তাই নিয়মিত প্রচলিত মোম প্রয়োগ না করে বাধা ছাড়াই তারা দীর্ঘ সময়ের জন্য তাদের স্কীইং উপভোগ করতে পারে সুতরাং এগুলি ন্যানো জাতীয় ধরণের সাথে এমন কিছু ঘনিষ্ঠ সাক্ষাৎকার যেমন আমি বলেছি আপনি এখানে দেখতে পারেন স্কিনের ক্রিম সানস্ক্রিন অ্যান্টি স্ট্যাটিক রিঙ্কেল রেজিস্ট্যান্ট পোশাক অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং গ্লাস টেনিস রাকেট টেনিস বল এবং স্কী সুতরাং এগুলি সমস্ত অ্যাপ্লিকেশনগুলির বিস্তৃত উল্লেখ যেখানে ন্যানোটেকনোলজির প্রচলন রয়েছে আমরা সম্পূর্ণ সম্পূর্ণতার জন্য কেবল কিছু উদাহরণ দেখে নেব যা আমি উল্লেখ করিনি সুতরাং ন্যানোর সাথে ন্যানোর সাক্ষাৎ হয় কারণ তারা প্রকৃতপক্ষে আমরা আমাদের কোর্সে যেভাবে বলছি ঠিক তেমনভাবে ন্যানোটেকনোলজির দিকে নজর দিচ্ছেন না তবে এটি জনপ্রিয় সংস্কৃতিতে অবশ্যই এর প্রভাব দেখায় এবং অবশ্যই সেখানে অ্যাপলের আইপড ন্যানো রয়েছে এবং এটি সংগীত ইত্যাদির জন্য ব্যবহৃত হয় এবং সেখানে একটি গাড়ি রয়েছে যা টাটা ন্যানো যা ভারতে বেশ বিখ্যাত এবং আপনি দেখতে পাচ্ছেন এটি 3 মিটার দীর্ঘ এবং এটির কোনও ন্যানোমিটার স্কেলে কিছুই নেই এবং এটি আরামে চারজন লোক বসতে পারে সুতরাং এটি জনপ্রিয় সংস্কৃতিতে আক্রমণ করেছে এবং এর অর্থ এমন কিছু যা আমি বলতে চাইছি যে এটির অর্থ এই নয় যে এটি ল্যাবগুলি এবং কেবল গবেষণামূলক ক্ষেত্রে লুকিয়ে আছে এবং তাই সাধারণ মানুষ যারা এমনকি বৈজ্ঞানিক কার্যকলাপে জড়িত নাও হতে পারে আনুষ্ঠানিক জ্ঞানও এই শব্দটি ব্যবহার করছে এবং এটি তাদের কাছে কিছু অর্থ বহন করে এবং বিজ্ঞানীদের হিসাবে আমাদের এটি সচেতন হওয়া উচিত যে এটি রয়েছে এবং তাই আমরা যখন সাধারণ জনগণকে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা করি তখন আমাদের বুঝতে হবে যে এটির একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে এবং আমাদের তাদের কাছে এই ধারণাটি জানাতে কিছুটা অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে সুতরাং সংক্ষেপে আমরা দেখতে পেলাম যে ন্যানো প্রযুক্তি প্রায় 2000 বছর ধরে কিছু ঘটনামূলক আকারে রয়েছে সুতরাং কিছু ঘটনাবহুল আকারে এটি 2000 বছর ধরে রয়েছে তা বাদে আমরা যেসব প্রযুক্তি দেখি এবং যে প্রযুক্তিটি ব্যবহার করি তারা সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল না যে এটি যেভাবে আচরণ করছে সে সম্পর্কে তারা নিশ্চিত ছিল না তবে তারা জানত যে তারা এটি তাদের জন্য কিছু করতে পারে এবং সেজন্য তারা পদ্ধতিগতভাবে এটি ব্যবহার করেছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা ব্যবহার করি যেখানে আমরা এখনও কেন এটি সেভাবে পরিচালিত হচ্ছে তার বিজ্ঞান জানি না তবে আমরা এখনও এটি ব্যবহার করি একটি উদাহরণস্বরূপ দহনের শিখা ইত্যাদি আরও কিছু দিক রয়েছে এবং এর জন্য আরও গবেষণার প্রয়োজন হতে পারে যদিও আমরা এটি সবসময় রান্নার জন্য ব্যবহার করি আমি এটা বলতে চাই না যে আমাদের সবকিছু জানার দরকার যেমন শিখার তাপমাত্রা কত বা শিখার কোন অঞ্চলের তাপমাত্রা কত শুধুমাত্র আমাদের রান্না করতে কোন তাপমাত্রা ছিল তা জানলেই আমরা রান্নার জন্য ব্যবহার করতে পারি তাই আমাদের সমস্ত কিছু জানা দরকার নেই সুতরাং এই ঘটনাটি সত্য যে ন্যানোটেকনোলজি সত্যই অন্য একটি ক্ষেত্র যেখানে লোকেরা ন্যানোটেকনোলজি ব্যবহারের অনেক আগে তারা বুঝেছিল যে এটি কী ছিল ন্যানোটেকনোলজির আধুনিক স্বীকৃতি এটির প্রাথমিক চিন্তার দিকে এটি কে ধাবন করে 1950 দশকে চিহ্নিত করে এবং তখন থেকে এটি নাটকীয় উপায়ে বৃদ্ধি পেয়েছে আমরা বিস্তৃত অনেক পণ্য দেখেছি যা আমরা সাধারণ কার্যকলাপে ব্যবহার করতে পারি প্রকৃতপক্ষে আমি বলতে চাইছি যে পণ্যগুলি আমরা দেখেছি যেমন তারা এই কোটিংটি কীভাবে টেনিস বলের অভ্যন্তরে থাকে তার জন্য যে একই প্রযুক্তিটি আপনার অটোমোবাইল টায়ারের জন্য ব্যবহার করা যেতে পারে তার উন্নতি করার জন্য আমি যে পণ্যগুলি দেখেছি সেগুলির তুলনায় আপনি এটিকে আরও উৎসাহিত করতে পারেন সুতরাং আপনি আপনার টায়ারের ভিতরে বা একটি অটোমোবাইল বা সাইকেলের বাতাস রাখতে পারেন এবং উদাহরণস্বরূপ আপনার যদি একই কোটিং থাকে তবে আপনার বায়ুটি বারবার ভরাতে হবে না যা প্রায়শই এটি গাড়িতে অনেক বেশি সময় থাকবে এবং তাই আপনাকে আরও ভাল অভিজ্ঞতা দেবে সুতরাং একটি ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির আধুনিক স্বীকৃতি 1950 এর দশকের প্রাথমিক চিন্তা থেকে এসেছে এবং এটি আমাদের গবেষণার প্রক্রিয়াগুলি সাম্প্রতিক সময়ে আমাদের ক্ষেত্রে কাজ করার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে এবং আজ তাই ন্যানোটেকনোলজির ক্ষেত্রে প্রতি বছর জার্নাল নিবন্ধগুলির সংখ্যা এত পরিমাণে রয়েছে সুতরাং এই শ্রেণীর সংক্ষিপ্তসার হিসাবে আমরা ন্যানোটেকনোলজির প্রাচীন কাল থেকে ঐতিহাসিক প্রবাহটি এমন সময়কালে দেখেছি যেখানে সত্যিকারের কার্যকলাপ ছিল না এবং তারপরে সাম্প্রতিক সময়ে আরও বেশি আনুষ্ঠানিক অর্থে পুনরায় আবিষ্কার এবং আমাদের বর্তমান সময়ের ক্রিয়াকলাপটি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সুতরাং এটি এর পটভূমি আমরা আমাদের বিভিন্ন ক্লাসে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নির্দিষ্ট উদাহরণ গ্রহণ করব এবং সেই উদাহরণগুলি আরও বিশদভাবে দেখব এবং আমাদের পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব উদাহরণস্বরূপ আমরা ফাইনম্যানের স্টক Feynman's stock এবং তার কিছু ব্যাখ্যা এবং তিনি তার স্টকের দুর্দান্ত বিবরণ দিয়ে বর্ণনা করেছেন এমন কয়েকটি ধারণা সম্পর্কে দেখব সুতরাং এটি ন্যানোটেকনোলজির ইতিহাসের একটি ওভারভিউ